ইঞ্জিনিয়ারিং গণিত I এ বক্তৃতায় আবার স্বাগতম এবং এটি 13 নম্বর লেকচার এবং আজ আমরা আবার দুটি ভেরিয়েবলের ফাংশনের ডিফারেনশিবিলিটি নিয়ে কথা বলব এবং মূলত আমরা ডিফারেনশিবিলিটির জন্য সীমা পরীক্ষার মধ্য দিয়ে যাব এবং এটি একাধিক ভেরিয়েবলের একটি ফাংশনের ডিফারেনশিবিলিটি পরীক্ষা করার জন্য খুব দরকারী এবং তারপর কিছু সমস্যা এই বক্তৃতা করা হবে সুতরাং শুধু আগের বক্তৃতা থেকে স্মরণ করার জন্য আমরা ইতিমধ্যেই দুটি ভেরিয়েবলের ফাংশনের ডিফারেনশিবিলিটি নিয়ে আলোচনা করেছি এবং আমরা যা শিখেছি যে একটি ফাংশন z কে x y বিন্দুতে ডিফারেনশিয়েবল বলা যাবে যদি এই মুহুর্তে আমরা z এর ভেরিয়েসন ডেল্টা z কে প্রকাশ করতে পারি যখন x দ্বারা ডেল্টা x এবং y দ্বারা ডেল্টা y দ্বারা পরিবর্তিত হয় সুতরাং আমরা এই ডেল্টা z কে ডেল্টা x এবং ডেল্টা y এর পরিপ্রেক্ষিতে প্রকাশ করতে পারি যা হবে a গুন ডেল্টা x প্লাস b গুন ডেল্টা y যেটা একটি লিনিয়ার টার্ম a এবং b ডেল্টা x এবং ডেল্টা y থেকে স্বাধীন প্লাস এই ইপসিলন বার ডেল্টা x প্লাস ইপসিলন 2 বার ডেল্টা y এবং এখানে ইপসিলন এবং ইপসিলন 2 অবশ্যই 0 তে যেতে হবে যেমন ডেল্টা x এবং ডেল্টা y 0 তে যেতে হবে Δ za Δ x b Δ yϵ 1 Δ xϵ 2 Δ y সুতরাং প্রয়োজনীয় শর্তগুলি আমরা শিখেছি যে f এর ধারাবাহিকতা ডিফারেনশিবিলিটির জন্য প্রয়োজনীয় আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব f x এবং f y এর অস্তিত্বের জন্য বা ডিফারেনশিবিলিটির জন্য প্রয়োজনীয় এবং আমরা পর্যাপ্ত শর্তগুলিও দেখেছি যেখানে আমরা লক্ষ্য করি যে একটি আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা বা ধারাবাহিকতা দুটি ভেরিয়েবলের ফাংশনের ডিফারেনশিবিলিটি নির্ধারণের জন্য যথেষ্ট সুতরাং আমরা যা দেখেছি যে ডিফারেনশিবিলিটি প্রমাণ করার জন্য হয় আমরা পর্যাপ্ত শর্ত ব্যবহার করতে পারি সুতরাং যদি আপনি লক্ষ্য করেন যে ফাংশনটি বা আংশিক ডেরিভেটিভ ক্রমাগত হয় তাহলে আমরা দাবি করতে পারি যে ফাংশনটি ডিফারেনশিবিলিটি অথবা আমরা সরাসরি এই সংজ্ঞাটি পরীক্ষা করতে পারি তাই আমাদের এই ডেল্টা z কে ডেল্টা y এর পরিপ্রেক্ষিতে প্রকাশ করতে হবে এবং তারপর আমরা দাবি করতে পারি যে ফাংশনটি ডিফারেনশিয়েবল আজ আমরা আরেকটি উপায় শিখব যা এখানে এই অভিব্যক্তির সমতুল্য যা সহজেই ডিফারেনশিবিলিটি প্রমাণ করার জন্য ব্যবহার করা যেতে পারে এবং সেটি হল সীমা পরীক্ষা সুতরাং এখানে আমরা এখন দেখাব যে এই ডিফারেনশিবিলিটি বলতে সমতুল্য যে এই সীমা এখানে ডেল্টা রো যা বর্গমূল ডেল্টা x বর্গ প্লাস ডেল্টা y বর্গ যদি আমরা এই অভিব্যক্তির এখানে এই সীমাটি গ্রহণ করি ডেল্টা z মাইনাস dz ওভার delta রো এর সমান তাহলে আমরা প্রমাণ করতে পারি যে ফাংশনটি ডিফারেনশিবিলিটি অথবা যদি আমাদের ডিফারেনশিবিলিটি থাকে তবে এটি বোঝাবে যে এই সীমাটি 0 এবং এই সীমা 0 ডিফারেনশিবিলিটি বোঝাবে সুতরাং উভয়ই সমান সংজ্ঞা বা ডিফারেনশিবিলিটির জন্য পরীক্ষা সুতরাং আমরা এখন আমরা দেখাব যে যদি একটি ফাংশন ডিফারেনশিবিলিটি হয় তাহলে এই সীমাটি অবশ্যই 0 হতে হবে সুতরাং যদি f ডিফারেনশিবিলিটি হয় এর মানে হল আমরা এই ডেল্টা z কে ডেল্টা x প্লাস b ডেল্টা y এবং প্লাস ইপসিলন 1 ডেল্টা x প্লাস ইপসিলন 2 ডেল্টা y হিসাবে প্রকাশ করতে পারি এবং এখন এই dz কে আমরা ডিফারেনশিয়াল বলি এবং যদি আমরা এই ডিফারেনশিয়াল টার্মটি বাম দিকে নিয়ে যাই এবং এই ডেল্টা রো দ্বারা ভাগ করি ডেল্টা রো কে ডেল্টা x বর্গ প্লাস ডেল্টা y বর্গের বর্গমূল হিসাবে দেওয়া হয় সুতরাং যদি আমরা এটি ভাগ করি তাহলে আমরা ডানদিকে আমরা ইপসিলন ডেল্টা x ডেল্টা rho a প্লাস ইপসিলন ডেল্টা y ডেল্টা রো পাবো এবং এখন আমরা এখানে সীমা নেব কারণ ডেল্টা x এবং ডেল্টা y 0 তে যায় এবং ডেল্ট হাতের মানটি পর্যবেক্ষণ করি যখন আমরা সীমা ডেল্টা x গ্রহণ করি এবং ডেল্টা y 0 তে যায় আমরা ইতিমধ্যে জানি যে এই ইপসিলন 1 এবং ইপসিলন 2 তারা 0 তে যায় যেমন ডেল্টা x যায় এবং ডেল্টা y 0 তে যায় কিন্তু এটি আমরা সহজেই দেখতে পাচ্ছি কারণ এই ডেল্টা রো হল ডেল্টা x স্কোয়ার প্লাস ডেল্টা y স্কোয়ারের বর্গমূল সুতরাং এই টার্মটি এখানে এটি ডেল্টা x এর চেয়ে বড় এখানে আমাদের ডেল্টা y বর্গ এবং তারপর বর্গমূল আছে সুতরাং এই টার্মটি অবশ্যই এই ডেল্টা x এর চেয়ে বড় সুতরাং এই টার্মের মডুলাস তাই ডেল্টা রো এর উপর এই ডেল্টা x এর পরম মান 1 দ্বারা আবদ্ধ এবং তারপর যখন আমরা সীমা গ্রহণ করি যখন ডেল্টা রো 0 তে যায় সুতরাং এই দিকটি 0 হবে কারণ ইপসিলন 1 এবং ইপসিলন 2 0 হবে এই 2 টি শর্তের সীমাবদ্ধতা এবং আমরা এই ইপসিলন 1 এবং ইপসিলন 2 এর বৈশিষ্ট্যগুলি জানি যে তারা 0 তে যায় যেমন ডেল্টা রো যায় 0 মানে ডেল্টা x 0 তে যায় ডেল্টা y যায় 0 তে সুতরাং এই ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি যে এই সীমাটি 0 এর সমান কারণ সেখানে এই পদগুলির সীমাবদ্ধতা রয়েছে সুতরাং এটি এই সীমা যা আমরা দেখাতে চাই যে যদি f ডিফারেনশিবিলিটি হয় তবে এটি 0 এর সমান হতে হবে তাই এখন আমরা অন্য দিকে যেতে হবে এর মানে হল যদি এই সীমাটি 0 এর সমান হয় তবে আমরা দেখাব যে ফাংশনটি ডিফারেনশিবিলিটি সুতরাং এই ক্ষেত্রে আমরা এখন এই সীমাটি 0 এর সমান করি সুতরাং এই টার্মটি বিয়োগ 0 যা এখানে 0 তাই এই টার্মটি ইপসিলন এর সমান এবং এই ইপসিলন এর প্রোপার্টি থাকবে যে যখন আমরা সীমা গ্রহণ করি ডেল্টা রো 0 তে যায় 0 বা delta x এবং ডেল্টা y এ যায় 0 তাহলে এই ইপসিলন কে অবশ্যই 0 তে যেতে হবে কারণ এর সীমাটি ঠিক 0 তাই ইপসিলনকে অবশ্যই 0 তে যেতে হবে এবং আমরা এখানে সীমা গ্রহণ করি কারণ ডেল্টা রো 0 তে যায় 0 সুতরাং এই ক্ষেত্রে আমাদের এপিসিলনের এই বৈশিষ্ট্য আছে যেটি অবশ্যই 0 তে যেতে হবে যখন ডেল্টা রো 0 তে যাবে সুতরাং আমাদের ডেল্টা z বিয়োগ এই dz ইপসিলন গুণের সমান এই ডেল্টা রো যা বোঝায় তাই ইপসিলন এবং এই ডেল্টা রো আমরা একটি বর্গমূল ডেল্টা x বর্গ প্লাস ডেল্টা y বর্গ প্রতিস্থাপিত করেছি এখন আমরা ডেল্টা x বর্গ প্লাস ডেল্টা y বর্গের বর্গমূল কে আমরা ভাগ করতে পারি এবং একই পদ দ্বারা গুণ করতে পারি এই নিম্নোক্ত অভিব্যক্তিটি পেতে এখানে তাই এপসিলন ডেল্টা x বর্গ প্লাস ডেল্টা y বর্গকে এই বর্গমূল দ্বারা ভাগ করা হয়েছে এবং এখন আমরা 2 ভাগে বিভক্ত হতে পারি তাই এখানে ইপসিলন এবং একটি ডেল্টা x কে এই টার্ম দ্বারা ভাগ করা হয়েছে এবং অন্য ডেল্টা x কে আমরা প্রোডাক্ট প্লাসে লিখেছি আবার এখানে এই ইপসিলন একসাথে 1 ডেল্টা y এবং এই টার্ম দ্বারা বিভক্ত বর্গমূল হবে ডেল্টা x বর্গ প্লাস ডেল্টা y বর্গ এবং ডেল্টা y সুতরাং আমরা এখন যা পর্যবেক্ষণ করছি যে z তে এই ডেল্টা z ভেরিয়েসন আমরা dz প্লাস ইপসিলন 1 হিসাবে লিখতে পারি সুতরাং এটি আমাদের ইপসিলন1 ডেল্টা x প্লাস এই ইপসিলন 2 ডেল্টা y এবং যা বোঝায় কিন্তু এটি ছিল dz যা ডান দিকে যায় এবং তারপর এটি ইপসিলন 1 টার্মের মত এবং এটি ইপসিলন 2 টার্ম এবং তাদের প্রোপার্টি আছে যে তারা আবার 0 এ যাবে যা আমরা সবেমাত্র শিখেছি ⟹ Δ zdz ϵ 1 Δ xϵ 2 Δ y ⟹Differentiability of f সুতরাং এটি আমরা 0 তে যাব এটিও 0 তে যাবে এবং আমরা এই ডেল্টা z কে এই dz প্লাস ইপসিলন ডেল্টা x প্লাস ইপসিলন ডেল্টা y এর পরিপ্রেক্ষিতে লিখেছি এবং এটি সঠিকভাবে ডিফারেনশিবিলিটির সংজ্ঞা সুতরাং আমরা এখন লক্ষ্য করেছি যে ডিফারেনশিবিলিটির জন্য আমাদের এখানে সমতুল্য সংজ্ঞা আছে যে ডিফারেনশিবিলিটি বোঝায় যে এই সীমাটি 0 এর সমান হতে হবে অথবা আমরা দেখেছি যে যদি এই সীমাটি 0 এর সমান হয় তবে ফাংশনটি অবশ্যই ডিফারেনশিবিলিটি হতে হবে সুতরাং আমরা এখানে এই সীমা সংজ্ঞাটি ব্যবহার করতে পারি ডিফারেনশিবিলিটি যাচাই করার জন্য কারণ এই সীমা পাওয়া এই ডেল্টা z কে এই dz এবং ইপসিলন ডেল্টা x ডেল্টা y টার্মটির পরিপ্রেক্ষিতে প্রকাশ করার চেয়ে সহজ সুতরাং আমরা বেশিরভাগ সময় ফাংশনের ডিফারেনশিবিলিটি প্রমাণ করার জন্য এই সংজ্ঞাটি ব্যবহার করব কারণ এটি ডিফারেনশিবিলিটির অন্য সংজ্ঞাটির চেয়ে সহজ সুতরাং এখানে আমরা এই সমস্যা নম্বর 1 গ্রহণ করি আমরা দেখাব যে এই ক্ষেত্রে ফাংশনটি অবিচ্ছিন্ন এবং আংশিক ডেরিভেটিভস বিদ্যমান কিন্তু ফাংশনটি ডিফারেনসিবল নয় এবং এই কারণে যে ধারাবাহিকতা এবং আংশিক ডেরিভেটিভের আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব এই দুটি ডিফারেনশিবিলিটির জন্য প্রয়োজনীয় শর্ত সুতরাং আমরা এই দুটি শর্তের ভিত্তিতে দাবি করতে পারি না যে ফাংশনটি ডিফারেনসিবল সুতরাং এটি একটি উদাহরণ আমরা দেখাব যে এই ফাংশনটি ধারাবাহিক এবং আংশিক ডেরিভেটিভগুলি f x এবং f y উভয়ই বিদ্যমান কিন্তু ফাংশনটি ডিফারেনসিবল নয় সুতরাং প্রথমে আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব সুতরাং আমরা 0 x এ f x এর সংজ্ঞা জানি সুতরাং এখানে f x 0 0 হল সংজ্ঞা অনুযায়ী সীমা ডেল্টা x 0 এবং f ডেল্টা x 0 বিয়োগ f 0 0 এই ডেল্টা x টার্মটির উপর সুতরাং এটি 0 হবে কারণ এখানে আমরা x y এর এই পণ্যটি দেখতে পাচ্ছি সুতরাং যখন আমাদের এখানে এই যুক্তিটি f হিসাবে 0 হিসাবে হবে সুতরাং এটি এখানে 0 এবং এটিও 0 হবে 0 বিয়োগ 0 ভাজিত ডেল্টা x করলে আমরা 0 পাবো fy এর জন্য f 0 ডেল্টা y বিয়োগ f 0 0 পাবো আবার এই x যুক্তির কারণে এখানে এটি 0 হবে সুতরাং এই পণ্যটি এটিকে আবার 0 বানাবে এবং এটি 0 তাই 0 বিয়োগ 0 এবং আমরা আবার এই মান 0 হিসাবে পাব সুতরাং আমাদের 0 0 তে আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব আছে এবং fx 0 এর সাথে আংশিক ডেরিভেটিভের মান এবং y এর ক্ষেত্রে 0 0 এ আংশিক ডেরিভেটিভের মানও 0 এখন আবার ধারাবাহিকতার জন্য এটি একটি সহজ ফাংশন যা আমরা ইতিমধ্যে আগে পরীক্ষা করেছি সুতরাং আমরা এটিকে পোলার করডিনেটে পরিবর্তন করতে পারি যা সহজ সুতরাং x হল r cos theta এর সমান এবং y হল r sin theta এর সমান আমরা সেখানে প্রতিস্থাপন করতে পারি এবং r কে 0 হিসাবে সীমা নিতে পারি যখন আমরা বিয়োগ করবো x সমান r cos theta এবং y সমান r sin theta হবে এবং এখানে আমরা কেবল r এর বর্গের বর্গমূল পাব এবং তারপর একটি r বাতিল হয়ে যাবে এবং আমাদের এখানে r এবং cos theta sin theta পরে থাকবে যেহেতু r 0 তে যায় তাই এই cos theta sin theta আবদ্ধ হবে সুতরাং এখানে এই সীমাটি 0 তে চলে যাবে সুতরাং আমাদের আছে এবং ফাংশনটিও 0 0 এ আছে এই ফাংশনের ডিফারেনশিবিলিটি সুতরাং এই ফাংশনের ডিফারেনশিবিলিটির জন্য আমাদের এখন এই সীমা সংজ্ঞায় যেতে হবে কারণ আমি যেমন বলেছি এটি অনেক সহজ তাই আমরা খুঁজে বের করব যে এখানে কি সীমা আছে ডেল্টা জেড এ মাইনাস ডিজে তে ডেল্টা রো সুতরাং ডেল্টা z হল x এবং y এর এই বৃদ্ধি তাই 0 0 বিন্দুতে তাই 0 প্লাস ডেল্টা x এবং 0 প্লাস ডেল্টা y এবং বিয়োগ f 0 0 সুতরাং এই f 0 0 হল 0 তাই এখানে আমাদের আছে f ডেল্টা x ডেল্টা y সুতরাং এখানে এই x y কে ডেল্টা x ডেল্টা y দিয়ে বদলে দেওয়া হবে আমাদের কাছে এখন ডেল্টা x ডেল্টা y এবং ডেল্টা x বর্গ প্লাস ডেল্টা y বর্গের বর্গমূল পরে আছে এবং এখন এই dz ডিফারেনশিয়াল হল x ডেল্টা x প্লাসের সাথে আংশিক ডেরিভেটিভ প্লাস y এর সাথে z এর আংশিক ডেরিভেটিভ এবং তারপর আমাদের ডেল্টা y আছে সুতরাং ডেল্টা x ডেল্টা y ডেল্টা x স্কোয়ার প্লাস ডেল্টা y স্কোয়ার এবং এখন আমরা এই সীমাটি দেখব সুতরাং যদি আমরা এখানে এই পথটি গ্রহণ করি তাহলে ডেল্টা y হল m থেকে ডেল্টা x এর সমান আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কারণ আমাদের এখানে এই চতুর্ভুজ টার্মটি রয়েছে এবং তাদের প্রত্যেকটিও চতুর্ভুজ সুতরাং আমরা সহজেই বুঝতে পারব যে যখন আমরা ডেল্টা y এর বিশেষ অংশটি গ্রহণ করব তখন এটা হবে m ডেল্টা x এর রৈখিক পথ যা ডেল্টা x 0 ডেল্টা y 0 তে যাবে আমরা যখন ডেল্টা y রাখব তখন আমরা এখানে কেবলমাত্র m ডেল্টা x পাবো এখানে m বর্গ ডেল্টা x বর্গ ডেল্টা x বর্গ বাতিল হবে এবং আমরা এই m 1 প্লাস m বর্গের উপরে যাবো সুতরাং এই ফাংশনটি ডিফারেনসিবল নয় কারণ এই সীমাটি বিদ্যমান নেই সীমা এই পথের উপর নির্ভর করে তাই ফাংশনটি ডিফারেনসিবল নয় ডিফারেনশিবিলিটি জন্য এই সীমাটি 0 এর সমান হতে হবে কিন্তু আমরা যা দেখেছি যে এই সীমাটি নেই এবং অতএব প্রদত্ত ফাংশনটি ডিফারেনসিবল নয় সুতরাং আমরা এই উদাহরণে যা লক্ষ্য করেছি যে ফাংশনটি অবিচ্ছিন্ন এবং এটি আংশিক ডেরিভেটিভস বিদ্যমান কিন্তু ফাংশনটি ডিফারেনসিবল নয় একই ধরণের আরেকটি উদাহরণ এখানেও আমরা দেখব যে ফাংশনটি ক্রমাগত আংশিক ডেরিভেটিভস বিদ্যমান কিন্তু এটি ডিফারেনসিবল নয় সুতরাং আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব আবার সহজ সুতরাং আমাদের x এর সাথে আংশিক ডেরিভেটিভের সংজ্ঞা আছে f ডেল্টা x 0 তাই এখানে যদি আপনি y 0 রাখেন সুতরাং আমরা এই ডেল্টা x বর্গের উপরে ডেল্টা x কিউব পাব এবং এটি f 0 0 সুতরাং এবং এই ডেল্টা x বর্গটিও আছে তাই আমরা মূলত এই সীমাটি 1 হিসাবে পাব কারণ f ডেল্টা x0 হবে ডেল্টা x ডেল্টা x বর্গক্ষেত্রের উপর ঘন এবং তারপর এই সংজ্ঞা থেকে 1 ডেল্টা x সুতরাং এটি 1 হিসাবে হবে সুতরাং এই সীমা হল 1 এবং একইভাবে f y 0 0 এ যখন আমরা গণনা করি সুতরাং এই ক্ষেত্রে আমরা এই x 0 এখানে 0 পাব এবং এটি 2 ডেল্টা y কিউব পাবে এবং তারপর এখানেও y ডেল্টা y বর্গ এবং এই ডেল্টা y ডেল্টা y কিউব তৈরি করবে সুতরাং এই ডেল্টা y কিউবটি বাতিল হয়ে যাবে এবং আমরা এই সীমাটি 2 হিসেবে পাবো এখন আবার এই ফাংশনের ধারাবাহিকতায় আসা এটা সহজ এবং আমরা এটিকে পোলার করডিনেট পরিবর্তন করে দেখাতে পারি কারণ x হল r cos theta y এর সমান r sin theta এবং এটি দেখতে সহজ যে এটি r বর্গ হবে এবং আমরা সেখান থেকে আর কিউব পাবো সেখান থেকে r কিউব সুতরাং আমরা সংখ্যার মধ্যে একটি r পাবো এবং একসাথে এই cos cube theta প্লাস 2 sin cube theta এর কিছু সীমাবদ্ধ ফাংশন সহ সুতরাং যখন r 0 এ যাবে তখন এই সীমা 0 হবে সুতরাং আমাদের এই সীমাটি 0 এর সমান ফাংশন মান 0 তাই সুতরাং আমরা এখন দেখাব যে ফাংশনটি এই সময়ে ডিফারেনসিবল নয় তার জন্য আমাদের আবার এই সীমা দেখাতে হবে যেখানে এই ডেল্টা z এই পার্থক্য যা আবার এই 0 এবং ডেল্টা x ডেল্টা y সুতরাং এই x y কে বদলে দেওয়া হবে কেবল delta x এবং delta y পদ দ্বারা Dz টার্মটি তাই 0 0 এ del x এর উপরে x 1 এবং এটি 2 ছিল সুতরাং আমাদের ডেল্টা x প্লাস 2 ডেল্টা y আছে এবং যদি আমরা আবার এই সীমাটি গ্রহণ করি তাহলে এখানে 1 এর উপরে rho এবং তারপর এই ডেল্টা z থাকবে যা ডেল্টা x স্কোয়ার প্লাস 2 ডেল্টা y স্কোয়ার এবং এই ডেল্টা y স্কোয়ার প্লাস ডেল্টা x স্কোয়ার এর সমান হবে এই dz টার্মটি ডেল্টা x প্লাস 2 ডেল্টা y থেকে বিয়োগ করে এবং এটি এই ডেলিমেন্টারে ডেল্টা x বর্গ ডেল্টা y বর্গকে সহজ করতে পারে সুতরাং আমরা ডেল্টা x বর্গ এবং 2 গুণ ডেল্টা y বর্গ বিয়োগ এই পণ্য পাবো যা আমাদের ডেল্টা হিসেবে x কিউব এবং মাইনাস 2 গুণ ডেল্টা x বর্গ এবং ডেল্টা y টার্ম দেবে তারপর আমরা এই ডেল্টা y স্কোয়ার ডেল্টা x টার্ম পাবো তারপর মাইনাস 2 বার ডেল্টা y কিউব টার্মও পাব সুতরাং এবং এটি 2 গুণ ডেল্টা y কিউব সুতরাং এখানেও এই কিউব তাই এই ডেল্টা এক্স কিউব বাতিল হয়ে যাবে 2 বার ডেল্টা y কিউব বাতিল হয়ে যাবে এবং আপনি এই ডেল্টা y স্কোয়ার এবং x স্কোয়ারের সাথে শুধুমাত্র এই 2 টি পদ পাবেন সুতরাং আমরা 2 বার মাইনাস করবো এই ডেল্টা x স্কোয়ার এবং এই ডেল্টা y থাকবে এবং মাইনাস ডেল্টা x এবং ডেল্টা y স্কোয়ার এবং এই ডেল্টা x স্কোয়ার প্লাস ডেল্টা y স্কোয়ার একসাথে পাওয়ার 3 বাই 2 পাবো এবং এখন যদি আমরা এই পথটি গ্রহণ করি ডেল্টা y হল m ডেল্টা x এর সমান সুতরাং আবার একই অবস্থা তাই এখানে আমাদের ডেল্টা x কিউব কমন আছে এখানে আমরা ডেল্টা x কিউব কমনও পাব এবং এই ডেল্টা y স্কোয়ার হয়ে যাবে m স্কোয়ার ডেল্টা x স্কোয়ার সুতরাং এটি 2 এর দ্বারা পাউয়ার 3 সুতরাং এখানেও আমরা সাধারণ ডেল্টা x কিউব নিতে পারি সুতরাং ডেল্টা x কিউব সর্বত্র বাতিল হয়ে যাবে এবং আমরা সীমা মাইনাস পাব এটি এখানে m বর্গ বিয়োগ এখানে m এবং এখানে 1 যোগ m বর্গ 3 দ্বারা 2 সুতরাং এটি হবে পথ নির্ভর সীমা m এর উপর নির্ভর করে আমাদের সীমার জন্য একটি ডিফারেনসিবল সংখ্যা আছে এবং সেইজন্য এই সীমাটি বিদ্যমান নেই এবং আবার এই ফাংশনটি ডিফারেনসিবল নয় পরবর্তী সমস্যা এখানে আমরা দেখাব যে ফাংশনটি ডিফারেনসিবল কিন্তু f x এবং f y আংশিক ডেরিভেটিভস ধারাবাহিক নয় মনে রাখবেন যে আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা ডিফারেনশিবিলিটির জন্য যথেষ্ট সুতরাং ফাংশনটি ডিফারেনসিবল হতে পারে কিন্তু f x এবং f y ধারাবাহিক নাও হতে পারে যদি আমরা প্রমাণ করতে পারি যে f x এবং f y ক্রমাগত তাহলে এটি কেবল বোঝাবে যে ফাংশনটি ডিফারেনসিবল কিন্তু আমরা যদি f x এবং f y এর ধারাবাহিকতা প্রমাণ করতে না পারি তাহলে আমরা f এর ডিফারেনশিবিলিটি সম্পর্কে কিছু বলতে পারি না সুতরাং এই উদাহরণটি সুনির্দিষ্টভাবে দেখায় যে ফাংশনটি ডিফারেনসিবল কিন্তু এই ক্ষেত্রে f x এবং f y ধারাবাহিক নয় সুতরাং আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব এখন কারণ আমাদের দেখাতে হবে যে প্রয়োজনীয় শর্তগুলি ভিন্নতার জন্য সন্তুষ্ট যদি প্রয়োজনীয় শর্তগুলির মধ্যে একটি লঙ্ঘন করা হয় তবে আমরা অবিলম্বে দাবি করতে পারি যে ফাংশনটি ডিফারেনসিবল নয় সুতরাং এখানে আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব আবার আমাদের কাছে আছে ডেল্টা x এর উপর f ডেল্টা x 0 বিয়োগ f 0 0 এর সংজ্ঞা এবং এই ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে এটি 0 কারণ এখানে f ডেল্টা x তাই এই ডেল্টা y 0 এবং আমাদের ডেল্টা x আছে সুতরাং আমরা এই ডেল্টা x বর্গটি পাব এবং তারপরে আমরা এখানে 1 টির সাথে বর্গমূল ডেল্টা x বর্গের সাথে খরচের মেয়াদ পাব এবং এই ডেল্টা x টার্মটি এখানে ভাগ করে এবং এটি 0 সুতরাং এটি বাতিল হয়ে যাবে সুতরাং এখানে কিছু সীমাবদ্ধ এবং তারপর ডেল্টা x 0 তে যায় তাই এই সীমাটি 0 হবে এবং একইভাবে আমরা দেখাতে পারি যে f 0 0 এও 0 কারণ এই ফাংশনটি যেভাবেই হোক প্রতিসম সুতরাং আমরা এটিকে আবার 0 হিসাবে পাবো যেমন xy 0 0 তে যায় সুতরাং আবার আমরা পোলার কোঅর্ডিনেটেও পরিবর্তন করে দেখতে পারি সুতরাং আমাদের এখানে আমরা r স্কোয়ার পেতে পারি তাছাড়া সবকিছু সীমাবদ্ধ থাকবে এবং r 0 তে যাবে সুতরাং এটি হবে 0 মেরু স্থানাঙ্ক পরিবর্তন করে দেখানো হবে অথবা সরাসরি এখানে xy 0 তে যাবে সুতরাং এই টার্মটি 0 তে যায় এবং এটি এখানে সীমাবদ্ধ সুতরাং আমরা এই সীমাটি 0 হিসাবে সরাসরি পাব যা 0 0 পয়েন্টে ফাংশন মান সুতরাং আমরা দেখেছি অন্য ফাংশনটি ধারাবাহিক এবং এখন ডিফারেনশিবিলিটির দিকে আসছে তাই এই ফাংশনের তাই আমরা এই ডেল্টা z এর সরাসরি সংজ্ঞাটি এখানে নেব আমার মানে ডেল্টা z এর জন্য z এর ভেরিয়েসন্ সুতরাং f 0 প্লাস ডেল্টা x 0 প্লাস ডেল্টা y মাইনাস f 0 0 তাই হবে কারণ f 0 0 হল 0 আমাদের ডেল্টা x ডেল্টা y আছে সুতরাং x y বদলে দেওয়া হবে ডেল্টা x ডেল্টা y টার্মটি আছে এবং এই dz আংশিক ডেরিভেটিভ x এর সাথে 0 এ 0 এর সাথে z এর আংশিক ডেরিভেটিভ 0 তে y এর সাথে এবং আমরা দেখেছি সেই মানগুলি 0 ছিল সুতরাং এই dz হল 0 এবং এখন এই ভাগফল এবং তারপর আমরা সীমা করব সুতরাং ডেল্টা z যা এখানে দেওয়া হয়েছে ডেল্টা x বর্গ এবং ডেল্টা y বর্গ cos টার্ম এবং বিয়োগ এই 0 সুতরাং এবং এই ডেল্টা রো হল একটি বর্গমূল ডেল্টা x বর্গ প্লাস ডেল্টা y বর্গ সুতরাং আমরা দেখব যে এখানে এই সীমাটি কী এবং এটি বাতিল হয়ে যেতে পারে সুতরাং আমরা সংখ্যার মধ্যে পাবো এই বর্গমূল টার্মটি cos 1 এর সাথে এবং এখন এই টার্মটি আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এখানে ডেল্টা x হিসাবে সীমা 0 ডেল্টা y তে যায় 0 সুতরাং সরাসরি আমরা দেখাতে পারি যে এর মান 0 তার মানে এই সীমা যদি 0 হয় তাহলে ফাংশনটি ডিফারেনসিবল সুতরাং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই ফাংশনটি ডিফারেনসিবল সুতরাং এখন কি দেখাতে হবে আমরা আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতায় যাব এবং আমরা পর্যবেক্ষণ করব যে এই ক্ষেত্রে আংশিক ডেরিভেটিভগুলি ধারাবাহিক নয় F x এবং f y এর ধারাবাহিকতা প্রমাণ করার জন্য আমাদের x পয়েন্টে f x এবং f y পেতে হবে সুতরাং এখানে এটি 0 এর সমান নয় এবং 0 এর সমান হলে আমাদের 0 0 এখানে একই ভুল হতে পারে সুতরাং আমরা বলতে পারি যে এটি 0 0 এর মতো ছিল ফাংশনটি 0 হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল এবং তারপরে আমাদের 0 ছিল যখন x y 0 এর সমান আচ্ছা এখন আমরা 0 0 পয়েন্টে আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা দেখাব সুতরাং আমাদের 0 বিন্দুতে আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা গণনা করতে হবে আমাদের এখানে অমৌলিক আংশিক ডেরিভেটিভস গণনা করতে হবে এবং তারপর 0 0 এ fx এবং fy যা আমরা ইতিমধ্যেই গণনা করেছি 0 সুতরাং এই অমৌলিক বিন্দুতে এই ফাংশনের আংশিক ডেরিভেটিভ পেতে তারপর আমাদের আমরা শুধু এই ফাংশনের ডেরিভেটিভ পেতে পারি x এর সাথে এই y কে ধ্রুবক হিসেবে বিবেচনা করে সুতরাং x y এ 0 0 পয়েন্টের সমান নয় আমরা এই y ধ্রুবককে আচরণ করার সরাসরি পার্থক্য দ্বারা এই ডেরিভেটিভ পেতে পারি সুতরাং এটি একটি পণ্য সরঞ্জাম সুতরাং এই x বর্গ y বর্গ টার্ম এই cos হবে বিয়োগ চিহ্ন এবং 1 বর্গমূল x x বর্গ প্লাস y বর্গের উপর এবং এই পদটির ডেরিভেটিভ হবে যা মাইনাস 1 দ্বারা 2 এবং এই 2 x এর উপর x বর্গ প্লাস y বর্গ 3 দ্বারা 2 এবং তারপর এটি এখানে অপরিবর্তিত থাকবে কারণ এবং এই টার্মটির ডেরিভেটিভ হবে 2 x সুতরাং এটি x এর বিন্দুতে x y বিন্দুতে ফাংশনের আংশিক ডেরিভেটিভ যা 0 0 এর সমান নয় আমরা এখানে এই টার্মটিকে একটু সহজ করতে পারি সুতরাং আমরা এই 1 এর বর্গমূল x বর্গ প্লাস y বর্গের চিহ্ন পাব এবং এই শব্দটি x বর্গমূল x বর্গ প্লাস y বর্গের উপর এই 2 x cos 1 একটি বর্গমূল x বর্গ প্লাস y বর্গের উপর হয়ে যাবে এবং এখন যদি আমরা এখানে x অক্ষ বরাবর পথ গ্রহণ করি তার মানে ডেল্টা y এই y 0 তে সেট করা হবে সুতরাং আমরা 0 0 এর কাছে আসছি আমরা দেখতে চাই যে f x যেমন x y 0 তে যায় 0 0 বিন্দুতে f এর আংশিক ডেরিভেটিভের সমান যা 0 ছিল সুতরাং x অক্ষ বরাবর যদি আমরা মূলের দিকে অগ্রসর হই তাহলে কি হবে Y হল 0 এখন তাই আমাদের এখানে x আছে এবং x বর্গমূলের বর্গমূল দ্বারা বিভক্ত যা x এর পরম মান এবং তারপর আমাদের এখানে এই চিহ্ন আছে 1 আবার x প্লাসের পরম মান এই 2 x এবং cos আবার এখানে x এর বর্গের অধিক পরম মান সুতরাং এটি x অক্ষ বরাবর তার মানে y হল 0 তাই আমরা এখানে y 0 রেখেছি সুতরাং আমরা এই x অক্ষ বরাবর একটি নির্দিষ্ট পথ গ্রহণ করছি এবং এখন যদি আমরা এখানে অনুধাবন করি উদাহরণস্বরূপ এটি যখন আমরা ডান দিক থেকে x থেকে 0 এ যাই তখন এটি প্লাস 1 যখন x নেতিবাচক দিক থেকে 0 এ যায় তখন এটি বিয়োগ 1 হিসাবে পরিণত হবে এবং যে কোনও ক্ষেত্রেই এটি একই অবস্থা নয় এখানে মূল্য কি হবে তা নিশ্চিত করুন এই মুহুর্তে এখানে যাইহোক এই x 0 তে যায় কিন্তু এই মুহুর্তে এখানে এটি প্লাস 1 এর মত এবং এটি সেই ক্ষেত্রে অনির্ধারিত এবং এটি মাইনাস 1 হতে পারে এবং এখানে আমরা জানি না যখন x 0 এ গেলে মান কত সুতরাং এই সীমাটি বিদ্যমান নেই বা অবশ্যই এটি 0 এর সমান নয় যা আমরা এই সীমাটি খুঁজছিলাম যদি এই সীমাটি 0 এর সমান হয় আমরা দাবি করতে পারি যে ফাংশনটি হল ডেরিভেটিভ f x ক্রমাগত কারণ এটি 0 0 পয়েন্টে ডেরিভেটিভ মান ছিল এটি 0 x 0 পয়েন্টে f x ছিল সুতরাং যে কোনও ক্ষেত্রে এটি এইটির সমান নয় আসলে সীমা নেই সুতরাং এই আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা সম্পর্কে কোন প্রশ্ন নেই তাই এই f x ধারাবাহিক নয় এবং একইভাবে আমরা দেখাতে পারি কারণ এই ফাংশনটি এখন শুধু প্রতিসম সুতরাং আমরা এটাও দেখাতে পারি যে f y ধারাবাহিক নয় সুতরাং এই উদাহরণে আমরা দেখেছি যে আংশিক ডেরিভেটিভগুলি অবিচ্ছিন্ন নয় যদিও ফাংশনটি ডিফারেনসিবল সুতরাং এই মন্তব্যটি উপরের উদাহরণ দেখায় যে আংশিক ডেরিভেটিভের ধারাবাহিকতা ডিফারেনশিবিলিটির জন্য প্রয়োজনীয় অবস্থায় নেই একটি ফাংশন ক্রমাগত প্রথম অর্ডার আংশিক ডেরিভেটিভস ছাড়া ডিফারেনসিবল হতে পারে একই ধরনের আরেকটি উদাহরণ আবার এখানে দেখাতে পারে যে ফাংশনটি ডিফারেনসিবল এবং f x এবং f y এগুলো ধারাবাহিক নয় সুতরাং এটি অংশগ্রহণকারীদের উপর ছেড়ে দেওয়া হয়েছে আমরা দেখাতে যাচ্ছি না যে এই ফাংশনটি ডিফারেনসিবল কিন্তু f x এবং f y ক্রমাগত নয় কিন্তু কাজের ধাপগুলি আগের সমস্যার অনুরূপ এবং কেউ সহজেই দেখাতে পারে যে f x এবং f y এই সমস্যাটির জন্য অবিচ্ছিন্ন নয় সুতরাং এখন উপসংহার আমরা ডিফারেনশিবিলিটির একটি সমতুল্য সংজ্ঞা দেখেছি ফাংশনটির সীমা 0 দেখানোর মানেই হল ডিফারেনসিবল দেখানো সুতরাং এটি ফাংশনের ডিফারেনশিবিলিটি পরীক্ষা করতে দরকারী এবং এখানে আংশিক ডেরিভেটিভ বিদ্যমান থাকলেও ফাংশনটি ডিফারেনসিবল হতে পারে না কারণ আংশিক ডেরিভেটিভের অস্তিত্ব ডিফারেনশিবিলিটির জন্য যথেষ্ট শর্ত এটি প্রয়োজনীয় শর্ত নয় এবং আমরা এটাও দেখেছি যে ফাংশনটি ডিফারেনসিবল হতে পারে এমনকি যদি f x এবং f y ক্রমাগত না হয় তবে আমাদেরও তাই আছে তাই কারণ এটি যথেষ্ট শর্ত ঠিক আছে এই রেফারেন্সগুলি আমরা এই বক্তৃতাগুলি প্রস্তুত করতে ব্যবহার করেছি আপনাকে অনেক ধন্যবাদ